এর মধ্যে r R খুঁজে বের করতে হবে RThevenin এর মধ্যে R এর মানে R2 এর মধ্যে R কিন্তু এখানে একটি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে যদি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে তাহলে তাকে একটি ইনডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স বলে এখানে একটি ইনডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স লাগতে পারে এটি 1 ampere এবং দেখতে হবে এখানে ভোল্টেজ V0 এবং এই ইনডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কারেন্ট i0 1 ampere এর মানে হল এই ভোল্টেজটি V0 তে থাকবে এর মানে হল r R ইনপুট অর্থাৎ r R2 R2 r V0 দ্বারা i0 1 ampere লাগবে তাই এখন যদি সার্কিট এর দিকে তাকান তাহলে সব ব্যাখ্যা আছে কিন্তু সরাসরি এখানে যাচ্ছে আমি শুধু বলেছি সুতরাং এখানে 1 ampere এবং ইনডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এখানে রাখুন এই ভোল্টেজটি আসলে এই ভোল্টেজ V এই ভোল্টেজটি V এবং কারেন্ট হল i তাই R2 V i হয়ে যাবে সুতরাং আমাকে চূড়ান্তভাবে V পেতে হবে সুতরাং যদি i 1 ampere গ্রহণ করি সুতরাং V i V 1 Vi মানে যদি v এর মান পাওয়া যায় তাহলে আমরা জানতে পারব r কি যাকে r R2 বলে সুতরাং এই ক্ষেত্রে কি করা যেতে পারে এই সার্কিটের জন্য এটি সাধারণ নোড এটি r যাইহোক সাধারণ নোড সুতরাং এখানে r i 1 ampere কারেন্ট প্রবেশ করছে এটি একটি সাধারণ নোড এবং এই ভোল্টেজ V মানে নোডাল বিশ্লেষণ থেকে এটি একটি সাধারণ নোড সুতরাং V এবং V কারণ এটি r এবং এটি একটি সাধারণ নোড সুতরাং V এবং V অর্থ এখানে একই এর মানে হল এই যে আমি সেই r এ প্রবেশ করছি যদি এখানে KCL প্রয়োগ করি তাহলে KCL এখানে প্রয়োগ করি তাহলে আমি প্রবেশ করছি সুতরাং সেই ক্ষেত্রে i 1 ampere তাই এই r i i 1 ampere সুতরাং একটি আরেকটি কারেন্ট 3 বাই 2 ix প্রবেশ করছে সুতরাং3 দ্বারা 2 ix এই 2 টি কারেন্ট উভয়ই প্রবেশ করছে এবং এই কারেন্ট এই শাখায় চলে যাচ্ছে এটি V25 হবে সুতরাং এখানে এটি V 25 এখানে আরেকটি ভোল্টেজ Vis এবং এই 50 সুতরাং এখানে এই জিনিসটি ছেড়ে দেওয়া হবে এটি V50 হবে কারণ এটি আসলে যা করতে পারে তা নোডাল তৈরির মতো গ্রাউন্ড করতে পারে সুতরাং এখানে এটি V 50 সুতরাং ix আসলে r V 50 সুতরাং এটা আসলে ix এবং এটি আসলে V 50 এর মানে হল এই V 50 তে 3 দ্বারা 2 যোগ করা তারপর v এর সমাধান পাওয়া যাবে সুতরাং যদি এটি হয় তবে এটি ix V 50 রাখুন এবং এটি সমাধান করুন এর পরে r 4 পয়েন্ট যে উদাহরণ 18 চিত্র 46 এ দেখানো সার্কিটের থেভনিন ইকুইভ্যালেন্ট খুঁজুন সুতরাং আমাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট খুঁজে বের করতে হবে যা Voc VThevenin এবং R2 সুতরাং এখানে কোন কারেন্ট প্রবাহিত হয় না কিন্তু Voc বা VThevenin এর গণনার সময় k V প্রয়োগ করতে হবে সুতরাং R প্রাপ্ত করার জন্য VThevenin বের করতে হবে এবং এখানে কোন কারেন্ট প্রবাহিত হয় না কারণ এটি ওপেন এবং এই ভোল্টেজ V হল একটি সাধারণ টার্মিনাল সুতরাং r ভোল্টেজ হল V এবং এটি 100 ভোল্ট সুতরাং এখানে কোন ইলেকট্রিক এলিমেন্ট মানে না এই বিন্দু ভোল্টেজ 100 ভোল্ট এবং যদি এটি হয় তবে এটি গ্রাউন্ড সুতরাং কোন বৈদ্যুতিক উপাদান নেই সুতরাং এই পয়েন্ট ভোল্টেজ হল 100 ভোল্ট এবং এই 2 এটি আসলে একটি সাধারণ নোড যেখানে কোন বৈদ্যুতিক উপাদান নেই তাহলে যদি আপনি এই নোডটি ছেড়ে দিয়ে এখানে কারেন্ট এর দিকটি গ্রহণ করেন তবে এটি 10 এর রেজিস্টেন্স এর মধ্য দিয়ে প্রবাহিত V 100 হবে 10 এর দ্বারা V 100 ভাগ হবে এটি কারেন্ট এর মধ্য দিয়ে প্রবাহিত এই 10 Ω প্রতিরোধ হবে একইভাবে এখানেও V 40 হবে এটি V 40 হবে এবং আরেকটি বিষয় হল এই কারেন্ট সোর্স এখানে একটি কারেন্ট সোর্স এবং এটি 20 ampere এর মানে হল এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে 20 ampere সুতরাং এটিও তাই চলে যাচ্ছে এর মানে হল r এখন যদি কল করা হয় তাহলে এই কারেন্টটিও প্রস্থান করবে এই V 100 দ্বারা 10 এই কারেন্টটিও চলে যাচ্ছে এর মানে হল যদি KCL এখানে প্রয়োগ করা হয় তবে এটি একটি সাধারণ নোড তাই এর মানে হল এটি V 10010 হবে কারণ সমস্ত কারেন্ট এটি ছেড়ে চলে যাচ্ছে V 40 এই 20 ampere কারেন্টও চলে যাচ্ছে কারণ এটি একটি কারেন্ট সোর্স 0 সমাধান করলে V এর মান পাওয়া যাবে সুতরাং যদি তাই হয় তাহলে V আমি যা লিখেছি V পাবে 80 ভোল্ট এখন V হচ্ছে 80 ভোল্ট তার মানে এই ভোল্টেজ একই V ধরুন যা কিছু আছে তা হল 80 ভোল্ট এবং এটি r প্লাস যা কিছু আছে সেখানে এটি আছে এখন এভাবে KVL প্রয়োগ করুন সুতরাং যদি r এর মত চলতে থাকে তাহলে প্রথমে টার্মিনাল এনকাউন্টার হয় সুতরাং 20 এই V হল এই r এই সুতরাং প্লাস একই V সম্মুখীন টার্মিনাল প্রথম VThevenin 0 এর মানে তার মানে 20 এবং V 80 VThevenin তার মানে VThevenin 100 ভোল্ট সুতরাং একই জিনিস হল গণনা সেখানে পরে প্রথমে আমাকে বুঝতে হবে সুতরাং এটি আসলে Voc Thevenin 100 ভোল্ট পাচ্ছে সুতরাং শর্ট সার্কিট দ্বারা প্রতিস্থাপিত ভোল্টেজ সোর্স এবং একটি ওপেন সার্কিট দ্বারা কারেন্ট সোর্স দিয়ে সার্কিটটির চিত্র 47 এখন R2 পেতে এখানে একটি কারেন্ট সোর্স আছে সুতরাং এই কারেন্ট সোর্স খোলা এবং এই ভোল্টেজ সোর্স এখানে শর্ট সার্কিট করা হয় সুতরাং এর জন্য কোন প্রভাব থাকবে না এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন সেখানে কিছুই নেই এবং জিনিসটি এই 5 Ω এবং r এখানে এটি শর্ট সার্কিট তার মানে এই 5 Ω এর আসলে কোন ভ্যালু নেই কারণ যদি r বোঝার জন্য কেবল মনে করি যদি আমি এই ব্রাঞ্চ এর জন্য R 0 গ্রহণ করি সুতরাং 0 এবং 5 Ω তারা r বোঝার জন্য সমান্তরাল সুতরাং 0 থেকে 5 দ্বারা 05 0 সুতরাং R এর মানে হল এই 5 Ω এর কোন প্রভাব নেই সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক এর মানে হল আপনি যদি সেটা খুঁজে বের করার চেষ্টা করেন তাহলে কি সমতুল্য সুতরাং শুধু r বোঝার জন্য আমি একরকম এটি এখানে তৈরি করছি এটি r 5 Ω এটি r এক ampere 1 টার্মিনাল 1 তারপর এই r 40 Ω এবং এই r 10 Ω এবং এটি সংযুক্ত এবং এই r টার্মিনাল 2 এবং এই r R2 এর মানে হল 40 এবং 10 সমান্তরাল যে 5 সিরিজ হয় এর মানে হল r R2 510 হবে 40 কে r 1040 দিয়ে ভাগ করলে তার মানে 58 13 কারণ 400 দ্বারা 50 এটি 8 Ω5 30 হবে সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এর মানে হল এটি 13 Ω হবে এবং এটি r2 সমতুল্য সার্কিট সুতরাং পরেরটি আরেকটি সুতরাং আশা করা যায় যে এটি বুঝতে পেরেছে এটি হল VThevenin এই R2 এটি VThevenin খুঁজে বের করার জন্য জিজ্ঞাসা করা হয়েছিল শুধুমাত্র একটি জিনিস আমাকে এখানে বলতে হবে VThevenin 100 ভোল্ট তাই এই পোলারিটিস এখানে আছে সুতরাং এজন্যই আমি V 100 ভোল্ট লিখেছি সুতরাং কোন বিভ্রান্তি হওয়া উচিত নয় এবং এটি r 13 সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং পরবর্তীটি থেভেনিনের উপপাদ্য ব্যবহার করে চিত্র 49 এ দেখানো সার্কিটের 10 Ω প্রতিরোধকের মাধ্যমে কারেন্ট নির্ধারণ করা 10 Ω রেজিস্টেন্স মাধ্যমে কারেন্ট খুঁজে বের করতে হবে তার মানে এখানে 10 Ω রেজিস্ট্যান্সের মাধ্যমে কারেন্ট বের করতে হবে যার মানে VThevenin পাওয়ার জন্য 10 Ω রেজিস্ট্যান্স খুলতে হবে এবং একইভাবে সেখানে R2 খুঁজে বের করতে হবে সুতরাং এবং এটি vol ভোল্ট এবং এটি অন্য কোন জিনিস নয় এখানে অন্য কোন বৈদ্যুতিক নেই রেফার টাইম 1036 এই টার্মিনালের মাঝখানে এই 36 ভোল্টের সোর্স সংযুক্ত সুতরাং প্রথমে এটি 10 Ω রেজিস্টেন্স খুলুন সুতরাং আমি এটি খুলছি সুতরাং সার্কিটটি এটির মতো দেখাচ্ছে যদি এটি খুলুন সুতরাং এটি 1 এই 2 সুতরাং এটি আমার Voc VThevenin এবং R2 এর জন্য যে ভোল্টেজ সোর্সটি সংক্ষিপ্ত এই ভোল্টেজ সোর্সটি এখানে সংক্ষিপ্ত করা হয়েছে এই ভোল্টেজ সোর্সটি এখানে সংক্ষিপ্ত করা হয়েছে সুতরাং এটি সংক্ষিপ্ত করা হয়েছে এটি R2 এর জন্য এবং এটি r এর জন্য যা R VThevenin কে কল করে VThevenin এর জন্য এই সার্কিটটি সমাধান করতে হবে এখন আরও এগিয়ে যাওয়ার আগে যদি এই কারেন্ট এর দিকে তাকান এই কারেন্ট এই ধরুন এই কারেন্ট এই খোলা এই দিকে খোলা সুতরাং মূলত এই সোর্স থেকে কারেন্ট i1 প্রবাহিত হচ্ছে এই কারেন্ট এটি খোলা কিছুই চলছে না সুতরাং এই i1 এখানে আসছে এটি r i1 এখন কারেন্ট i1 i2 এর অংশ থেকে কিছু অংশ এভাবে প্রবাহিত হচ্ছে সুতরাং এই সার্কিটে এটি i1 i2 এবং পরিশেষে i1 i2 এবং এই i2 এই দিকটি খোলা সুতরাং একই i একই i2 কারেন্ট এখানে প্রবাহিত হচ্ছে এবং অবশেষে যখন তারা এখানে দেখা করছে সুতরাং অবশেষে এই i1 কারেন্ট এই সোর্স এ ফিরে আসবে সুতরাং এই ভাবে প্রথমে সার্কিট তৈরি করতে হবে সুতরাং এর পরে r এর জন্য সমাধান করতে হবে যা i1 এবং i2 কল করে এখন প্রশ্ন হল যদি এই সার্কিটটি দেখি তবে আমাকে আশা করি এটি বুঝতে পেরেছে এখন প্রশ্ন আমাকে এটা পরিষ্কার করা যাক সুতরাং এই 20 Ω এবং 30 Ω হিসাবে এটি সিরিজে রয়েছে সুতরাং 2030 50 Ω এবং আরেকটি এবং এটি আরেকটি 50 Ω এখানে রয়েছে তার মানে এই 2030 50 Ω এবং এই 50 Ω তারা সমান্তরাল তার মানে 50 এবং 50 উভয়ই 50 সমান্তরাল এর মানে উভয়ের মধ্য দিয়ে সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক তার মানে যে কারেন্ট প্রবাহিত হোক না কেন এই i2 কারেন্ট এখানে প্রবাহিত হচ্ছে 2 20 এবং 30 উভয়ই সিরিজে এবং i1 i2ও 50 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তার মানে i1 i2 i2 কারণ এই কারেন্ট এবং i2 কারেন্ট উভয়ই একই হতে হবে কারণ উভয়ই 50 50 কারণ 2030 50 Ω তার মানে 2 i2 r i1 এই তার মানে i1 দুঃখিত i2 r i1 বাই 2 কারণ এটি একটি কারেন্ট বিভাগ এটি একটি কারেন্ট বিভাগ সুতরাং এর মানে এখানেও i1 by 2 এখানেও কার্যকরভাবে i1 by 2 প্রবাহিত হচ্ছে একবার এটি হয়ে গেলে সহজেই r কি কল করতে পারে r কি কল প্রয়োগ করতে পারে r KVL যেমন এইভাবে KVL প্রয়োগ করতে পারেন KVL প্রয়োগ করতে পারেন এটার মত তার মানে যদি এটি i1 হয় তাহলে এই কারেন্ট হবে মূলত i2 i1 by 2 এবং এখানে i1 i2 মানে এটাও i1 by 2 তাই আমি সহজেই এটি পেতে পারি সুতরাং যদি আমি এখানে KVL প্রয়োগ করি তাহলে এটি দেখতে পাবে যে আমি যদি এটিকে এই 40 i1 এর মত করি এবং এখানে এটি r এই কারেন্ট আসলে i1 বাই 2 কারণ কারেন্ট বিভাজন আছে তাই50 আমি এভাবে লিখছি 50 কে i1 এ 2 36 0 যেখান থেকে আমি i1 কি তা পাব সুতরাং যদি i1 পাই তাহলে আমাকে এর মধ্য দিয়ে যেতে দিন আমাকে প্রথমে এটি পরিষ্কার করতে দিন সুতরাং যদি এই মাধ্যমে যান তারপর আমি যেভাবে বলেছিলাম i1 এর সমাধান করবে 36 বাই 65 ampere পাবে এবং i2 মাত্র i1 বাই 2 সুতরাং এটি 18 বাই 65 ampere তাই i1 i2 পেয়েছি তাহলে সহজেই খুঁজে বের করতে পারবেন আমার VThevenin কি সুতরাং এটি এই হল আবার আমি চিহ্নিত করছি না এটি বোধগম্য এখন আপনি যদি এখানে r KVL প্রয়োগ করেন তাহলে এইভাবে যদি KVL এখানে লাগান তাহলে কাঁটার বিপরীত দিকে সুতরাং এটি 40 i1 আমরা এভাবে চলছি 20 i2 VThevenin 0 সুতরাং i1 মান রাখলে i2 মান VThevenin পাবেন সুতরাং যে এখানে কি করা হয় তাই আমি যা করেছি এটি 360 বাই 13 ভোল্ট হয়ে যাবে এটা আমার VThevenin 360 by 13 ভোল্ট এখন আমাকে খুঁজে বের করতে হবে যে r কী যেটিকে R r R2 বলে সুতরাং যদি আমি এইভাবে সার্কিট পুনরায় আঁকি এই টার্মিনালটি 1 এবং এই টার্মিনালটি 2 কারণ এটি 1 এটি 2 এটি 1 এটি 2 এখন এই দুটি এই দুটি পয়েন্ট একটি সাধারণ বিন্দু সুতরাং মূলত আমি যে সার্কিটটি তৈরি করার চেষ্টা করছি তা এরকম এই 2 এটি 2 এবং এটি 20 Ω রেজিস্টেন্স এই r 20 Ω রোধ এখন মূলত এই 40 এবং 50 এই 40 এবং 50 আসলে সমান্তরালে আছে সুতরাং এটি 40 Ω এবং এটি r 50 Ω এবং এই বিন্দুটি r এই বিন্দুটি 2 দুঃখিত এই বিন্দুটি 1 এবং তারপর r যাকে বলে 30 Ω এইভাবে সংযুক্ত আমি বলতে চাচ্ছি যে আমি এই পয়েন্টটি এখানে নিয়ে এসেছি এর মানে 40 এবং 50 সমান্তরালে কারণ অন্য কোন বৈদ্যুতিক উপাদান এখানে নেই সুতরাং 40 এবং 50 সমান্তরালভাবে আসবে তার সাথে 20 Ω সিরিজে আসবে তা আবার 30 এর সমান্তরালে তার মানে আমি যদি এটাকে এভাবে বানাই তাহলে এটা আসলে 50 আসে তাই আমি এটাকে 40 এর সমান্তরাল করে তুলছি যাই হোক না কেন এটি 20 আসবে সেখানে যা যা থাকবে তার সাথে যোগ করুন 30 30 আবার সেটির সমান্তরালে যা আসবে খুঁজে বের কর সুতরাং যে r কি কল যা r R2 হয়ে যাবে আশা করি আমি এটি বুঝতে পেরেছি তার মানে আমাকে এটা পরিষ্কার করতে দিন সুতরাং আমি এখানে যা করেছি তা একই জিনিস তাই আমি সরাসরি বলেছি যে 40 এবং 50 সমান্তরালে 20 সিরিজের সাথে এবং সেই 30 Ω আবার সমান্তরালে সুতরাং এটি 13Ω দ্বারা r 228 হবে এবং আমি VThevenin হব কারণ এটি 10 Ω রোধ 10 Ω রোধের মাধ্যমে কারেন্ট বের করতে বলা হয়েছে সুতরাং R সার্কিটটি VThevenin R2 নয় যা সরাসরি দেওয়া হয়নি i VThevenin by R210 সুতরাং r R2 এত বেশি এবং 360 VThevenin 13 হয়ে যাচ্ছে সুতরাং শেষ পর্যন্ত এটি 360 এর 358 ampere প্রায় 1 ampere অর্থাৎ i সুতরাং আমাকে এটি পরিষ্কার করা যাক দুঃখিত আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং আমি আশা করি আমি এটি বোঝাতে পেরেছি এই এক খুব কঠিন এক পেতে হবে না সুতরাং শুধুমাত্র r বোঝার জন্য আমি বিভিন্ন ধরণের সমস্যা নিয়েছি তবে একটি c সার্কিটের জন্য মনে রাখবেন দেখুন এটি খুব বেশি সমস্যা হবে না কারণ সময় এর রেস্ট্রিকশন আছে সুতরাং উদাহরণ 20 চিত্র 51 এ দেখানো সার্কিটের 2 Ω রোধে কারেন্ট পায় থেভেনিনের উপপাদ্য ব্যবহার করে সুপার পজিশনও থেভেনিন ভোল্টেজ পেতে ব্যবহার করা হবে সুতরাং এই ক্ষেত্রে আমাকে 2 Ω রেজিস্টেন্স মাধ্যমে সেই কারেন্ট কী তা খুঁজে বের করতে হবে মানে 2 Ω রেজিস্ট্যান্সের মাধ্যমে কারেন্ট কি সুতরাং আমাকে এটিকে প্রথম 2 Ω রোধ থেকে সরিয়ে নিতে হবে এবং R2 এবং VThevenin খুঁজে বের করতে হবে তাই r এ যান দুঃখিত সমতুল্য সার্কিটে যান সুতরাং এই ক্ষেত্রে যা ঘটবে তা হল 2 Ω প্রতিরোধ বন্ধ করা হয়েছে সুতরাং এটি খোলা হবে 2 Ω রেজিস্ট্যান্স ওপেন এবং এখানে একটি ভোল্টেজ চিহ্নিত করেছে Va আরেকটি ভোল্টেজ Vb Va মানে এই ভোল্টেজটি হল r Va এবং এই ভোল্টেজটি এখানে মিলছে Vb Vb যদি ধরে নেওয়া হয় এটা নোডাল বিশ্লেষণে প্রযোজ্য হবে সুতরাং প্রশ্ন হল যে এই 2 ভোল্টেজ নেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত VThevenin পেতে হবে এবং এটি একটি 30 ভোল্টের সোর্স একটি 9 ampere সোর্স ইনডিপেন্ডেন্ট সোর্স আছে একটি 4 ampere ইনডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে 2 কারেন্ট ইনডিপেন্ডেন্ট বিদ্যুৎ সোর্স আছে এবং 32 ভোল্টের একটি ইনডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে এখন আমি যা করি তা হল এই সময়ে নোডগুলিতে KCL প্রয়োগ করা যদি KCL তাই এই 9 ampere কারেন্ট এর মধ্যে প্রবেশ করছে সুতরাং 9 বানাতে পারেন তাহলে এই 9 প্রবেশ করছে তখন এটি 5 Ω রোধ এই ভোল্টেজটি Va সুতরাং এই কারেন্টটি চলে যাচ্ছে সুতরাং এটি 5 দ্বারা Va হয় সুতরাং 9 5 দ্বারা Va করতে পারে এই কারেন্ট চলে যাচ্ছে এবং অন্য একটি কারেন্ট যদি এই দিকে নেওয়া হয় এই 4 Ω রোধ এখানে সুতরাং এটি এখানে r হবে এটি হবে Va এই ভোল্টেজটি Vb Vb r 4 দ্বারা বিভক্ত কারণ এই 4 Ω প্রতিরোধ সুতরাংVa Vb কে 4 দ্বারা ভাগ করা হয়েছে এটি r 5 দ্বারা Va এই V হল r 9 Va দ্বারা r 5 সুতরাং এটি 5V দ্বারা Va এটি একটি সমীকরণ এটি একটি সমীকরণ পাবে সুতরাং আমাকে এই এক পরিষ্কার করা যাক সুতরাং এই পরবর্তী সমীকরণ আছে এখন আরেকটি হল যদি আবেদন করি তাহলে আশা করি আমি কিছু মিস করিনি যদি আবেদন করি তাহলে নোড b এ KCL কে কল করুন সুতরাং এটি 4 দ্বারা Va Vb প্রবেশ করছে কারণ এই 4 Ω রেজিস্ট্যান্স কারেন্ট হল Vb বাই 10 এবং এই 4 ampere কারেন্ট এটি প্রবেশ করছে সুতরাং এটি মূলত 4Va Vb কে 4 দ্বারা ভাগ করা হয় কারণ এই কারেন্টটিও প্রবেশ করছে এবং এই কারেন্টটি r Vb 10 দিয়ে চলে যাচ্ছে সুতরাং 2টি সমীকরণ পাওয়া গেছে এবং 2টি সমীকরণ Va এবং Vb ব্যবহার করে সমাধান করা যেতে পারে আশা করি আমি কিছু মিস করিনি এবং এখানে কোন কারেন্ট প্রবাহিত নেই কারণ এটি খোলা সুতরাং এখানে কোন কারেন্ট প্রবাহিত হয় না সুতরাং আমি এখানে যে 2টি সমীকরণ লিখেছি এখানে একটি নোডে একটি সমীকরণ এবং নোড বি তে আরেকটি সমীকরণ রয়েছে এবং Va এবং Vb এর জন্য এই সমীকরণ 1 এবং 2 সমাধান করুন যদি তাই হয় তাহলে পাবেন Va 830 বাই 19 ভোল্ট এবং Vb 810 বাই 19 ভোল্ট অতএব r V অতএব থেভেনিন পাওয়ার জন্য r KVL প্রয়োগ করুন। সুতরাং এই ভোল্টেজটি হল Va সুতরাং এটি আসলে এটি হল একটি তীর এবং এই ভোল্টেজটি হল r Vb যদি ধরে নিই এই গ্রাউন্ডেড তাই যে তার মানে এটি প্লাস এবং এটিও প্লাস সুতরাং যদি আমি এই জালে এইভাবে KVL প্রয়োগ করি তাহলে আমি যদি এইভাবে নড়াচড়া করি তাহলে তা হবে 32 কারণ টার্মিনালগুলি প্রথমে আসছে Va কারণ Va প্রথমে আসছে তারপর এখানে এটা সুতরাং Vb এবং সেখানে এটি VThevenin 0 তার মানে VThevenin Va Vb 32 so তার মানে আমাকে এটা পরিষ্কার করতে দিন তাই তার মানে r যাই লিখেছি যে V Va Vb VThevenin 32 আমি যা লিখেছি VThevenin Va Vb 32 সেখানে লিখেছি সুতরাং এই সমস্ত জিনিস VThevenin 30947 ভোল্ট পাবে তাই মানে তাই পোলারিটি তৈরি করবে এটি নিচের দিকে হবে এবং একইভাবে R2 এর জন্য যে r R2 যে এই এক ভোল্টেজের সোর্সটি এখানে এটি সংক্ষিপ্ত এবং কারেন্ট উত্সটি খোলা সুতরাং মূলত যা ঘটে তা হল 5 এবং 10 Ω সিরিজে রয়েছে সুতরাং এটি 510 15 Ω সুতরাং এই খোলা সুতরাং 5 এবং 10 সিরিজের সাথে 4 Ω সমান্তরাল সুতরাং R2 হবে 15 কে 4 দিয়ে ভাগ করলে 154 যাই হোক না কেন সেটা হবে r R2 কারণ এই এক এবং 2 I i এর মানে এইরকম কিছু এই r এক এই 2টি খোলা এই হল 1 এবং এই টার্মিনাল হল 2 এটি একটি সুতরাং এটি আসলে 4 Ω এবং এখানে এটি 510 সুতরাং এখানে এটি আসলে 15 Ω এবং এটি 1 2 সুতরাং 4 এবং 15 সমান্তরাল তাই যাই আসে সুতরাং সুতরাং এই ক্ষেত্রে তাই R2 হবে 60 দ্বারা 19 Ω তাই থেভেনিনের সমতুল্য হবে r আপনি যদি এটির দিকে তাকান তবে এর কারণ VThevenin ছিল 30947 সুতরাং এটি এখানে এখানে নীচে রয়েছে এবং এটি এইভাবে চলছে এবং এটি হল R2 যে 2 Ω রেজিস্টেন্স সাথে এখন সংযুক্ত রয়েছে এবং কারেন্টের মান পাবে সুতরাং i VThevenin দ্বারা R22 Ω এই 2 Ω এবং এই সমস্ত মান রাখুন সুতরাং এটি প্রায় 6 ampere তাহলে এখন পরেরটি এই জিনিসটির সার্কিটে দেখানো থেভেনিন ভোল্টেজ পেতে হবে এখন সুপারপজিশন উপপাদ্য ব্যবহার করে থেভেনিন ভোল্টেজও কী পেতে পারে কারণ আমার কাছে দেখানোর জন্য 3টি উত্স রয়েছে একটি ভোল্টেজ উত্স 2 কারেন্ট উত্স একটি সময়ে শুধুমাত্র একটি উত্স বিবেচনা করুন একই উদাহরণ এই একই উদাহরণটি r সুপারপজিশন উপপাদ্য ব্যবহার করে থেভেনিন ভোল্টেজ প্রাপ্ত করে কারণ 3টি উত্স থাকা এক সময়ে শুধুমাত্র একটি লাগে শুধুমাত্র দেখানোর জন্য সুতরাং এই ক্ষেত্রে r যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে প্রথমে ভোল্টেজের উত্সটি বিবেচনা করুন এবং r এই একমাত্র ভোল্টেজ উত্সটি এই কারেন্ট 2 উত্সটি বন্ধ করা হয়েছে এবং কারেন্ট এখানে i1 i2 সমাধান i1 এবং i2 এর জন্য পরে আমি দেব সমাধান সুতরাং অন্যথায় এটি আরও সময় ব্যয় করবে সুতরাং i1 এবং i2 সুতরাং পরেরটি হল পরেরটি হল শুধুমাত্র 9 ampere কারেন্ট সোর্স বিবেচনা করুন এটি হল r 9 ampere কারেন্ট সোর্স এই 9 ampere কারেন্ট সোর্স এবং এই ভোল্টেজ সোর্স শর্ট করা হয়েছে এবং এই কারেন্ট সোর্সটি একবারে শুধুমাত্র একটি খোলা থাকে এবং কারেন্ট এখানে i3 এবং i4 সমাধানের জন্য i3 এবং i4 এর জন্য সমাধান করতে হবে এর পরের r এই এক যে পরের এই এক যে r 4 ampere আছে সেখানে কারেন্ট সোর্স কিন্তু অন্য 2 কিন্তু অন্য 2 এটি শর্টেড ভোল্টেজ সোর্স ছোট ভোল্টেজ সোর্স এখানে ছিল এবং এটি কারেন্ট এটি খোলা সুতরাং এই i5 এবং i6 যে এই সব জিনিস প্রাপ্ত করতে হবে সুতরাং সমস্ত a b c 3 সার্কিট ছিল a b c a b c সবকিছু এখানে লেখা আছে সুতরাং এটি শুধুমাত্র সুপারপজিশন উপপাদ্য দেখানোর জন্য এর পরেরটি হল এটি সমাধান করার সময় একটি চিত্র থেকে দেখুন যে এই সমস্ত জিনিসগুলির সমাধান দেওয়া হয় এবং একইভাবে b চিত্র a এটিকে i1 0 i2 0 দেওয়া হয়েছে একইভাবে চিত্র b r i3 663 ampere i4 হল 237 ampere অনুগ্রহ করে আমি এখানে যা লিখেছি তা সমাধান করুন কিন্তু দয়া করে সমাধান করুন এবং একইভাবে চিত্র c i5 এর জন্য 211 ampere এবং i6 189 ampere দেওয়া হয়েছে এখন i যে কারেন্ট প্রবাহিত হচ্ছে 5 Ω রোধের মধ্য দিয়ে যা i5 Ω লিখছে i1i3i5 শুধু এটির সুপারপজিশন 874 ampere যোগ করুন একইভাবে 10 Ω রেজিস্টেন্স মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এখানে i2 i4i6 এটি 426 ampere আসছে সুতরাং i5 r 5 Ω রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মধ্যে Va 5 লিখছে যা i5 Ω লিখছে অর্থাৎ 5 থেকে 874 437 ভোল্ট এবং Vb r 10 তে i10 Ω লিখছে যে 10 Ω রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট তাই 10 থেকে 46 সুতরাং 426 ভোল্ট অতএব VThevenin Va Vb 3 প্রাথমিকভাবে আমি এর জন্য লিখেছি তাই Va Vb বসান এবং পাবেন 309 ভোল্ট একই জিনিস সুপার পজিশন ব্যবহার করতে অনেক সময় লাগে পরবর্তী r নর্টন উপপাদ্য সুতরাং নর্টনের উপপাদ্য এটি নর্টনের উপপাদ্য সুতরাং নর্টন উপপাদ্য বলে যে একটি রৈখিক 2 টার্মিনাল সার্কিট একটি সমতুল্য সার্কিট দ্বারা প্রতিস্থাপিত হতে পারে যা একটি রোধক R n এর সমান্তরালে একটি কারেন্ট সোর্স i N নিয়ে গঠিত নর্টন সার্কিটের ক্ষেত্রে আর নর্টন এবং আর 2 শুরুতে একই রকম যে R নর্টন R2 যে জিনিসগুলি শুরু করে আমি মনে করি থেভেনিন এই জিনিসগুলিকে 100 দিয়েছেন আমার মনে হয় তিনি 92 দিয়েছেন এবং নর্টন সম্ভবত 1933 বা 37 তার মানে প্রায় 40 বছরেরও বেশি সময় পর সুতরাং কখনও কখনও উত্স ট্রান্সফরমেশনকে থেভেনিন নর্টন ট্রান্সফরমেশন বলে যেহেতু থেভেনিন ভোল্টেজের সোর্স এবং রেজিস্ট্যান্স দেয় যখন নর্টনে ট্রান্সফরমেশনিত হয় তখন এটি একটি কারেন্ট সোর্স হবে এবং থেভেনিনের রেজিস্ট্যান্স সমান্তরালে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকে সুতরাং যেখানে i N হল টার্মিনালগুলিতে শর্ট সার্কিট কারেন্ট যা টার্মিনালে একটি R n ইনপুট বা সমতুল্য রেজিস্ট্যান্স দেবে যখন ইনডিপেন্ডেন্ট উত্সগুলি বন্ধ করা হয় এটি r R2 R নর্টনের মতোই সুতরাং ধারণাটি হল R2 এর উপপাদ্য এর ক্ষেত্রে ওপেন সার্কিট ভোল্টেজ যাকে আমরা শর্ট সার্কিট কারেন্ট বলি তা r পাবে তার মানে এটি একটি লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট এটি একটি লিনিয়ার এটি r iNorton আসলে iNorton i শর্ট সার্কিট এবং নর্টন রেজিস্ট্যান্স কিছুই নয় কিন্তু একটি থেভেনিন রেজিস্ট্যান্স একই সুতরাংiNorton iSC মানে যদি শর্ট সার্কিট হয় এবং যদি এটি হয় শর্ট সার্কিট কারেন্ট সুতরাং এই ক্ষেত্রে শর্ট সার্কিট কারেন্ট কী তা খুঁজে বের করুন এবং তারপর থেভেনিন রেজিস্ট্যান্স এবং এই নর্টন এবং R2 নর্টন রেজিস্ট্যান্স রেফার টাইম 3011 কারেন্ট সোর্স উভয়ই সমান্তরাল হবে সুতরাং থেভেনিনের ক্ষেত্রে এটি কেবলমাত্র একটি ওপেন সার্কিট ছিল নর্টনের ক্ষেত্রে এটি হবে বা এটিকে কী বলা হবে তা শর্ট সার্কিট হবে সুতরাং এবং তারপর শর্ট সার্কিট কারেন্ট iSC খুঁজে বের করতে হবে যা কিছুই নয় কিন্তু iNorton এবং R নর্টনের জন্য r R2 একই সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক সুতরাং এই তাই সঙ্গে এই সব লেখা এখানে এবং এটি মাধ্যমে যেতে পারেন তাই আমি বললাম iNorton iSC তাই তার মানে আমি টার্মিনাল 1 2 কে যা বলেছি তা সংক্ষিপ্ত করে iSC r iNorton করুন সুতরাং এটি r শর্ট সার্কিট কারেন্ট তার মানে iNorton মূলত VThevenin বাই R2 ধারণাটিকে কখনও কখনও বলা হয় যে এটি মূলত থেভেনিন নর্টন ট্রান্সফরমেশন ধরুন থেভেনিন থিওরেম তৈরি করছে এখানে শুধুমাত্র থেভেনিন থিওরেম ধরুন এটি হল r VThevenin পেয়েছেন এবং r এটি r R2 এটি r R2 এবং এটি টার্মিনাল এক এবং এটি টার্মিনাল 2 এটি r R2 এবং যদি আমি সোর্স ট্রান্সফরমেশনের জন্য যাই এটি হবে r iNorton এবং এটি হবে r মূলত R2 R Norton উভয়ই একই এবং এটি টার্মিনাল 1 2 তার মানে iNorton সোর্স ট্রান্সফরমেশন VThevenin R2 দ্বারা সুতরাং কখনও কখনও যে সব মূলত R2s নর্টন ট্রান্সফরমেশন সুতরাং যেহেতু ভোল্টেজের সোর্সটি সিরিজ রেজিস্ট্যান্সে রয়েছে তাই রেজিস্ট্যান্সের সমান্তরালে একটি কারেন্ট সোর্স থাকবে সুতরাং এই সব জিনিস এখানে লিখিত এই সব কথা এখানে লেখা আছে এটা দিয়ে যাওয়ার জন্য কিন্তু এর সারমর্ম কী তা আমি বলেছি সুতরাং R2 মূলত r VThevenin দ্বারা iSC r পাবে যা নর্টন রেজিস্টেন্স একই ফিলোসফি সুতরাং এই মাত্র একটি উদাহরণ দিয়ে চিত্র 58 এ দেখানো সার্কিটের নর্টন সমতুল্য সার্কিট নির্ধারণ করুন সুতরাং এই একটি 2 ampere এর নর্টন সমতুল্য সার্কিট পেতে সেখানে 4 Ω 2 Ω 5 এ একটি 10 ভোল্টের সোর্স রয়েছে Ω এবং 2 Ω প্রতিরোধ আছে নর্টন সমতুল্য সার্কিট পেতে প্রথমে কি করতে হবে তার মানে কারেন্ট সোর্স ওপেন এবং ভোল্টেজ সোর্স ছোট করা হয়েছে তার মানে এখন যদি এমন হয় তাহলে দেখা যাবে এটা খোলা সুতরাং 2 Ω 4 Ω এবং 2 Ω এই 3টি রেজিস্টর সিরিজে রয়েছে সুতরাং মোট হবে 242 8 Ω এর সাথে 5 সমান্তরাল সুতরাং R নর্টন হবে r 85 সুতরাং এটি 40 বাই 13 Ω সুতরাং আর নর্টন কিছুই নয় তবে আর 2 একই জিনিস থেভেনিন যেভাবে আর নর্টনকে পেয়েছিলেন তা একই জিনিস মাত্র এক মিনিট পরে শর্ট সার্কিট কারেন্ট বের করতে আসে সুতরাং থেভেনিন সমতুল্য সার্কিটে যা আছে 1 এবং 2 খোলা আছে তবে এখানে এটি ছোট এবং একটি iSC রয়েছে সুতরাং এটি হল শর্ট সার্কিট কারেন্ট iSC এবং এই ক্ষেত্রে এই নেওয়া i1 এবং এটি i1 এছাড়াও এটি মূলত 2 ampere উপরের দিকে যাচ্ছে সুতরাং এই ক্ষেত্রে আপনি যা প্রয়োগ করেন তা হল r 2 Ω সুতরাং এই ক্ষেত্রে যদি আমি r KVL প্রয়োগ করি ধরুন যদি আমি এভাবে যাই এবং আমি r KVL প্রয়োগ করি সুতরাং এই কারেন্ট গ্রহণ করছে যাকে আমরা বলি শর্ট সার্কিট কারেন্ট এর মানে এখানে কোন কারেন্ট নেই এখানে 5 Ω এই জিনিসের রেজিস্ট্যান্স আসলে এটি অকার্যকর হবে কারণ এটি ছোট করা হয়েছে সুতরাং কারেন্ট এভাবে প্রবাহিত হবে এজন্যই এটিকে ছোট করা হয়েছে বলে এইভাবে দেখানো হয়েছে এখন এখানে KVL যাকে বলে তা প্রয়োগ করুন r i যাকে আমি i2 বলি তা পাবেন যদি আমি এটি লিখি এটি 22 Ω5 Ω2 Ω তারপর 10 কারণ প্রথমে এনকাউন্টারিং টার্মিনাল তারপর r4 তে i2 i1 0 কারণ তারা এভাবে চলমান তাই 4 এ i2 i1 এবং আমি আগেই বলেছি i1 2 ampere সুতরাং এখানে i1 রাখুন 2 ampere এবং তারপর i2 এর জন্য সমাধান করুন এবং এটি একটি সেকেন সার্কিট সেকেন সার্কিট দেওয়া হয়েছে যাকে বলা হয় R2 এখানে দেওয়া হয়েছে i3 এবং i4 Voc শুধুমাত্র VThevenin গণনার উদ্দেশ্যে এখন আমি অনেক কিছু সমাধান করার পরে এটি সহজেই সমাধান করতে পারি সুতরাং নর্টন দেওয়া হয় আমি 3007 কে বললাম কিভাবে আসবে এবং একইভাবে i1 আমি 2 ampere বলেছিলাম এবং আমি সমীকরণ দিয়েছিলাম কিভাবে এটি পেতে হয় 8 i2 4 i1 10 কিন্তু i1 2 তাই i2 225 ampere পাবে তার মানে আমিও বলেছি i শর্ট সার্কিট i2 225 ampere বিকল্পভাবে R2 দ্বারা i n VThevenin নির্ণয় করুন একই জিনিস কারণ সোর্স ট্রান্সফরমেশন আমি থেভেনিন নর্টন ট্রান্সফরমেশন থেকে আসলে বলেছিলাম তাই আমি বললাম i n VThevenin by R2 তাই সমাধান করলে থেভেনিনের সমতুল্য এই সার্কিট সুতরাং এই সার্কিটটি সমাধান করা হলে সার্কিটটি r i3 i4 পাবে i3 পাবে 2 ampere এবং i4 138 ampere সুতরাং VThevenin 5 i4 পাবে যা 6923 ভোল্ট অতএব iNorton VThevenin বাই R thevenin R2 6923 বাই 3007 225 ampere একইভাবে এখানে i শর্ট সার্কিট কারেন্টও পাওয়া গেছে যা r iNorton যে Thevenin R2 r iNorton হল মূলত এটি শর্ট সার্কিট কারেন্ট সুতরাং মূলত এটি R2 দ্বারা একটি VThevenin সুতরাং 225 এবং R R2 R Norton একই এটি i o ci s c iSC দ্বারা Voc তার মানে শর্ট সার্কিট দ্বারা VThevenin এখানেও 3007 কারেন্ট এটি যাচাই করার জন্য এই জিনিসটিতে থেভেনিন এবং নর্টন দেখানো হয়েছে তাই এটি আসলে থেভেনিন সমতুল্য এবং এটি নর্টন সমতুল্য তার মানে আমরা যদি VThevenin কে R2 দিয়ে ভাগ করি তাহলে iNorton পাবে যা 225 ampere এবং R n 3007 Ω এটি সমান্তরাল এবং R2 দ্বারা iNorton VThevenin আমি আশা করি এটি বুঝতে পেরেছো সুতরাং মূলত থেভেনিনের নর্টন ট্রান্সফরমেশন বা নর্টন থেভেনিনের ট্রান্সফর্মেশন সোর্স ট্রান্সফরমেশন